স্বাগতম এটি 33 নম্বর লেকচার এবং আজ আবার আমরা এই ডাবল ইন্টিগ্রালস চালিয়ে যাব তবে সারফেস এরিয়ার সারফেস কম্পিউটেশন এর জন্য একটি বিশেষ অ্যাপ্লিকেশন এর সাথে সুতরাং আমরা ইতিমধ্যে উদাহরণস্বরূপ কম্পিউটিং ভলিউম এর জন্য ডাবল ইন্টিগ্রালগুলির অ্যাপ্লিকেশনগুলি দেখেছি এবং ইন্টিগ্রেশন এর ডোমেন এর ক্ষেত্রটিও দেখেছি এবং আজ আমরা সারফেস এরিয়া কম্পিউটেশন এর জন্য আমাদের আলোচনা চালিয়ে যাব সুতরাং শুধু মনে করার জন্য আমরা কীভাবে একক ইন্টিগ্রাল এর ক্ষেত্রে কার্ভ এর দৈর্ঘ্য গণনা করব সুতরাং উদাহরণস্বরূপ আমাদের এখানে এই কার্ভ বা ফাংশন রয়েছে যা f দ্বারা দেওয়া হয় সুতরাং এটি x axis এবং তারপরে এখানে আমাদের y axis রয়েছে এবং এটি x এর ভ্যালুগুলির সাথে সম্পর্কিত ফাংশন f সুতরাং আমরা যা করি তা আমরা পুরো ডোমেইনটিকে xi থেকে xi1 পর্যন্ত ইন্টারভ্যাল এর ছোট টুকরোতে ভাগ করি যা এখানে দেখানো একটি ইন্টারভ্যাল কিন্তু আমরা এটি পুরো ডোমেইনটি a থেকে b পর্যন্ত এই জাতীয় ইন্টারভ্যাল এ ডিসক্রেটাইজ করেছি এবং আসুন আমরা এই পয়েন্টটি বিবেচনা করি উদাহরণ স্বরূপ এই i এই xi থেকে xi1 ইন্টারভ্যাল এর মধ্যে এবং এই পয়েন্ট xi এর সাথে সামঞ্জস্য রেখে আমরা এখানে এই মুহুর্তে tangent আঁকি যা i এবং f দ্বারা দেওয়া হয় এবং এই tangent এর দৈর্ঘ্য যদি আমরা সমস্ত ইন্টারভ্যাল এর জন্য যোগ করি এবং পরে আমরা লিমিট গ্রহণ করি কারণ এই ইন্টারভ্যালগুলির প্রস্থ সেই ক্ষেত্রে 0 তে যায় তবে আমরা কার্ভ এর দৈর্ঘ্য পাওয়ার সাথে শেষ করব সুতরাং ধারণাটি হল এখানে এটি কেবল tangent এর এই অংশটি দেখানো হয়েছে সুতরাং এই i পয়েন্ট এ tangent এর লাইন এবং এখানে ইন্টারভ্যাল এর দৈর্ঘ্য xi এবং এটি ধরে নিন যে angle টি tangent এর x axis থেকে তৈরি করে সুতরাং এটি হল আমরা থিটা দ্বারা ডিনোট করেছি সুতরাং আমাদের এখানে এই দৈর্ঘ্য আছে li এখানে বেস এর এই দৈর্ঘ্যটি xi এবং এটি angle theta এখন কার্ভ এর দৈর্ঘ্য এই কার্ভ এর দৈর্ঘ্য দেওয়া হবে যখন আমরা tangent গুলির এই সমস্ত অংশগুলি যোগ করি এবং তারপর লিমিট টি গ্রহণ করি কারণ যদি আমরা লিমিট না নিই তবে আমাদের এরর আসবে কারণ এই tangent টি এই ইন্টারভ্যাল xi কার্ভ এর প্রতিনিধিত্ব করছে না কিন্তু যখন এই xi 0 এ যাবে অবশেষে আমরা এই কার্ভ এর দৈর্ঘ্য a থেকে b পর্যন্ত গণনা করে শেষ করব xilicos ⟹Δli1cos Δxi cos 11 ⟹1cos 1fi2 সুতরাং আমরা এই লিমিটটি i 1 থেকে n পেতে চাই এবং তারপরে এটি এই delta l i এর উপর সংকলিত হয়েছে এবং তারপর লিমিট n যায় তে কার্ভ এর দৈর্ঘ্য হল Ln→∞i1nli Ln→∞i1n1fi2xi ab1fx2dx সুতরাং আমরা যা শিখেছি যে কার্ভ এর দৈর্ঘ্য এর ক্ষেত্রেফর্মুলাটি 1 প্লাস এর square root এবং এই ডেরিভেটিভ whole square দ্বারা দেওয়া হয় এর এক্সটেনশনটি সারফেস এর গণনার জন্য থাকবে যেখানে tangent এর লাইনের পরিবর্তে আমাদের tangent plane এর ধারণা থাকবে এবং এখানে আমরা tangent এর টুকরোগুলি নিয়েছি এবং তারপর আমরা লিমিট নেওয়ার পরে সেগুলো যোগ করেছি এবং আমরা কার্ভ এর দৈর্ঘ্য পেয়েছি 2 ডাইমেনশনাল এর ক্ষেত্রে আমাদের এখানে সারফেস আছে এবং আমরা tangent plane বা tangent plane এর টুকরো গুলো নেব এবং তারপরে আমরা সেই টুকরোগুলোর সারাংশ করব এবং লিমিট নেওয়ার পরে মূলত আমরা সারফেস এরিয়াটি পাব সুতরাং এটি এর ট্রিভিয়াল এক্সটেনশন আমরা ফর্মাল প্রোভ এর মধ্য দিয়ে যাব না কিন্তু আপনি যদি এই একটি ভ্যারিয়েবল এর ক্ষেত্রে এখানে ধারণাটি বুঝতে পারেন ইন্টিগ্রাল যা কার্ভ এর দৈর্ঘ্য গণনা করে তা ab1fx2dx দ্বারা দেওয়া হয় আমরা এখন এখানে একটি এক্সটেনশন করব সারফেস এরিয়া গণনার জন্য সুতরাং কার্ভ এর দৈর্ঘ্য এর জন্য আমরা এইমাত্র ফর্মুলাটি দেখেছি এটি a থেকে b ছিল সুতরাং ডোমেইন এর উপর আমরা এই ইন্টিগ্রান্ড কে ইন্টিগ্রেট করছি যা 1fx2 ছিল সারফেস এর ক্ষেত্রে যখন আমাদের একটি ফাংশন থাকে z fx y আমাদের এখানে সারফেসটি z fx y দ্বারা দেওয়া হয় সুতরাং এটি এখানে সারফেস এবং 1 ডাইমেনশনাল কেস এর জন্য আমাদের যা আছে তার অনুরূপ সারফেস এরিয়াটি আবার পেতে পারি আমাদের ডবল ইন্টিগ্রাল আছে আমরা এখন এখানে ডোমেইন কি তা নিয়ে আলোচনা করব এবং square root 1 প্লাস এর অনুরূপ নিতে হবে আমাদের ডেরিভেটিভ এখানে আছে এছাড়াও আমরা প্রথম অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব সুতরাং x whole square সম্পর্কিত প্রথম অর্ডার ডেরিভেটিভ এবং y প্রদত্ত ফাংশন whole square সম্পর্কিত পার্শিয়াল ডেরিভেটিভ এবং তারপর আমরা এই ইন্টিগ্রান্ডকে ডোমেইন এর উপর ইন্টিগ্রেট করি যা xy plane এ রয়েছে এবং এটি কিছুই নয় তবে xy plane এ সারফেস এর প্রজেকশন সুতরাং আমাদের কিছু সারফেস দেওয়া হয়েছে বা z axis রয়েছে এবং যদি আমরা এই xy plane এ সেই সারফেসটি প্রজেক্ট করি তবে D xy plane এ ঠিক সেই ডোমেইন হবে সুতরাং D হল xy plane এ সারফেস এর প্রজেকশন এবং একইভাবে এই ইকুয়েশনটি আমরা প্রণয়ন করেছি যখন ফাংশনটি দেওয়া হয়েছিল কারণ এই z টি xy এর একটি ফাংশনের সমান S∬D1∂z∂x2∂z∂y2dxdy যেখানে D হল xy plane এ সারফেস এর প্রজেকশন এবং এখানে আমাদের লক্ষ্য করা উচিত যে পার্শিয়াল ডেরিভেটিভগুলি x এবং y সম্পর্কে নেওয়া হয়েছিল যা স্বাভাবিক ছিল এবং উদাহরণস্বরূপ ফাংশনটি xμyz এর মতো দেওয়া হয় অথবা এটি yψxz দেওয়া হয় সেক্ষেত্রে ফর্মুলাটি স্পষ্টতই পরিবর্তিত হবে সুতরাং এক্ষেত্রে x এর জন্য y এবং z ফাংশনের সমান তারপর y এবং z সম্পর্কিত পার্শিয়াল ডেরিভেটিভগুলি উপস্থিত হবে এবং এই ডোমেন টি y z plane এ সারফেস এর প্রজেকশন হবে এবং এক্ষেত্রে যখন ফাংশনটি yψxz দ্বারা দেওয়া হবে ইন্টিগ্রান্ড এ x এবং z সম্পর্কিত ডেরিভেটিভ থাকবে এবং আবার ইন্টিগ্রেশন ডোমেইন xz plane এ থাকবে যেখানে আমরা এই ইন্টিগ্রান্ডকে ইন্টিগ্রেট করছি সুতরাং এখানে প্রথমে যখন xμyz আমাদের ডোমেন এ থাকবে যা এই D দ্বারা ডিনোট করা হয়েছে এবং এখন ইন্টিগ্রাল হয়ে উঠবে S∬D1∂x∂y2∂x∂z2dydz এবং এখন এই D y z plane এ সেই সারফেস এর প্রজেকশন হবে বা যখন ফাংশনটি yψxz দ্বারা দেওয়া হয় সুতরাং আমাদের x এবং z সম্পর্কিত y এর পার্শিয়াল ডেরিভেটিভ থাকবে এবং এখানে এই D ডাবল হেট্ xz plane এ সারফেস এর প্রজেকশন হবে সুতরাং এই D হেট্ এবং D yz এ ডোমেন হবে সুতরাং এই প্রথম ক্ষেত্রে এবং তারপর xz planes দ্বিতীয় ক্ষেত্রে যেখানে প্রদত্ত সারফেসটি প্রজেকশন হয় সুতরাং এই ডাবল ইন্টিগ্রাল এর সাহায্যে যা বেশিরভাগ ক্ষেত্রে S দেওয়া হয় এই ডোমেনের সমান S∬D1∂y∂x2∂y∂z2dxdz এবং আপনি যদি ইন্টিগ্রেশন এর ডোমেন এর ক্ষেত্রটি গণনা করতে চান তাই এই বিশেষ ক্ষেত্রে D এর ক্ষেত্রটি তাহলে আমরা কেবল এই ইন্টিগ্রান্ডটিকে 1 হিসাবে সেট করব সুতরাং আমাদের তিনটি অ্যাপ্লিকেশন আছে প্রথমটি ছিল এই ডোমেইন D এর এরিয়া আরেকটি ছিল xy plane এর উপর এই সারফেস এর নীচে ভলিউম যা আবার ডাবল ইন্টিগ্রাল দ্বারা দেওয়া হয়েছিল যেখানে ইন্টিগ্রান্ডটি কেবল fx y ছিল এবং এখন আমাদের সারফেস এর এরিয়া গণনার জন্য রয়েছে যেখানে ইন্টিগ্রান্ডটি S∬D1∂z∂x2∂z∂y2dxdy সুতরাং এখন আমরা সমস্যাটি এখানে দেখবো sphere এর সারফেস এর এরিয়া গণনা করব x2y2z2a2 সুতরাং আমাদের একটি sphere আছে যা 0 0 0 এ কেন্দ্রীভূত এবং এই প্রদত্ত ইকুয়েশন x2y2z2a2 সুতরাং এই sphere এর রেডিয়াস a সুতরাং আমরা এখন সারফেস এর এরিয়াটি গণনা করতে চাই সুতরাং আমরা উদাহরণস্বরূপ sphere এর উপরের অর্ধেক অংশ গ্রহণ করব এবং যদি আমরা sphere এর উপরের অর্ধেক অংশটি প্রজেক্ট করি এটি আমাদের xy plane এ circle এর রেডিয়াস a দেবে সুতরাং যদিও আমরা এই plane গুলির মধ্যে যে কোনও একটিতে yz বা zx বা xy এটি প্রজেক্ট করতে পারি সুতরাং আসুন আমরা xy plane এ প্রজেক্ট করি সুতরাং xy plane এ রেডিয়াস a এর একটি circle 0 তে কেন্দ্র হবে সুতরাং আমাদের কাছে এখন ডোমেইন রয়েছে এটি xy plane এর সার্কুলার ডিস্ক এবং তারপরে সারফেসটি কেবল এই za2 x2 y2 দ্বারা দেওয়া হবে কারণ আমরা এই sphere এর উপরের অংশটি বিবেচনা করছি এবং আমরা পুরো sphere এর সারফেস এর এরিয়া গণনা করার জন্য এটিকে দ্বিগুণ করতে পারি সুতরাং আমরা কেবল পজিটিভ অংশটি বিবেচনা করছি sphere এর উপরের অর্ধেক এবং যখন আমরা xy plane এ প্রজেক্ট করব তখন আমরা circle এর রেডিয়াস a পাব এবং কেন্দ্র 0 0 পাব সুতরাং ইভালুয়েশন যা আমাদের এখানে সারফেস দেবে যা আমি এইমাত্র পজিটিভ উপরের অর্ধের জন্য আলোচনা করেছি আমরা উপরের অর্ধের জন্য za2 x2 y2 নেব এবং এখন আমাদের গণনা করতে হবে কারণ ফর্মুলাটিতে আমাদের x সম্পর্কিত z এর পার্শিয়াল ডেরিভেটিভ এবং y সম্পর্কিত z এর পার্শিয়াল ডেরিভেটিভও প্রয়োজন সুতরাং x সম্পর্কিত পার্শিয়াল ডেরিভেটিভ এর জন্য ∂z∂x xa2 x2 y2 এবং তারপরে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ রয়েছে একইভাবে y এর ক্ষেত্রে ∂z∂y ya2 x2 y2 সুতরাং এই সারফেসটি আমরা এখন এই ডাবল ইন্টিগ্রাল গণনা করতে চাই যা আমাদের sphere এর সারফেস এরিয়া দেবে S2 aa a2 x2a2 x21∂z∂x2∂z∂x2dydx সুতরাং এটাই এখন আমাদের কাছে আছে x সম্পর্কিত পার্শিয়াল ডেরিভেটিভ এটি দ্বারা দেওয়া হয় y সম্পর্কিত z এর পার্শিয়াল ডেরিভেটিভ এটি দ্বারা দেওয়া হয় এবং এটিই ছিল ফর্মুলা এখানে এটা y এর ক্ষেত্রে ছিল সুতরাং আমরা যদি এখন এটি সাবস্টিটিউট করি তবে এগুলো এই টার্মগুলির whole square

0a 4πa2 এবং এটি ঠিক এই sphere এর সারফেস এরিয়া যা আমরা ইতিমধ্যে জানি কিন্তু এই ডাবল ইন্টিগ্রাল এর সাহায্যে এবং পোলার কোঅর্ডিনেট এর সাহায্যে আমরা খুব সহজেই এই সারফেস এরিয়া গণনা করতে পারি সুতরাং পরবর্তী সমস্যার দিকে এগিয়ে গিয়ে আমরা এখন sphere এর সেই অংশের এরিয়া খুঁজে পাব সুতরাং আমাদের কাছে আবার একটি sphere x2y2z2a2 আছে যা এই সিলিন্ডার x2y2ax দ্বারা কেটে ফেলা হয় সুতরাং এটি circle এর একটি ইকুয়েশন সুতরাং এখানে x2y2ax হল x square সুতরাং আমরা এটিকে whole square করতে পারি সুতরাং a বাই 2 whole square

সুতরাং এই ক্ষেত্রে sphere টি সিলিন্ডার দ্বারা কাটা হয়েছিল সুতরাং xy plane এ এই প্রজেকশনটি কিছুই নয় তবে circle টি কারণ এটি একটি সার্কুলার সিলিন্ডার ছিল এবং প্রজেকশনটি এই circle দ্বারা এখানে দেওয়া হয়েছে এবং তারপর একবার আমরা xy plane এ এই প্রজেকশনটি খুঁজে বের করার পরে তারপরে আমরা সহজেই ইন্টিগ্রেশন এর লিমিট রাখতে পারি সুতরাং শেষ উদাহরণ যেখানে আমরা সিলিন্ডার x2y21 এর মধ্যে অবস্থিত অংশ zxy এর সারফেস এরিয়া নির্ধারণ করব সুতরাং আবার আমাদের কাছে সিলিন্ডার রয়েছে তবে এটি কেন্দ্র 0 0 এবংরেডিয়াস 1 সহ একটি সিলিন্ডার এবং আমাদের কাছে এই z xy এর সমান আমরা সারফেস এরিয়াটি পেতে চাই সুতরাং এটি আগের উদাহরণ গুলির চেয়ে অনেক সহজ সুতরাং আবার এই সিলিন্ডার প্রজেকশন কারণ সিলিন্ডারটি সেই সারফেসটি কেটে দেয় সুতরাং xy plane এর উপর সেই সারফেস এর প্রজেকশন কিছুই হবে না তবে circle টি কারণ সিলিন্ডারটি এই সার্কুলার সিলিন্ডার এবং সিলিন্ডারটি সেখানে সারফেসটি কাটছে সুতরাং তাই এখানে প্রজেকশন হবে এবং আমরা এই zfxyxy সম্পর্কিত এই পার্শিয়াল ডেরিভেটিভ y সম্পর্কিত পার্শিয়াল ডেরিভেটিভ যা এখানে গণনার জন্য ফর্মুলা প্রয়োজন তা থেকে বেরিয়ে আসতে পারি zxyzyx S∬D1x2y2dxdy S02πr011r2rdrdθ 02π12231r23201dθ 2π3232 1 সুতরাং তাই কি আমরা এটি দেখেছি সারফেস এরিয়া গণনার জন্য ডাবল ইন্টিগ্রাল এর আরেকটি প্রয়োগ এবং একটি ∬D1∂z∂x2∂z∂y2dxdy এর উপর এই সহজ ফর্মুলাটির সাহায্যে কেবল আমাদের সতর্ক থাকতে হবে যে এই ইন্টিগ্রাল এর এই ডোমেইনটি xy plane এ সেই সারফেস এর প্রজেকশন বা এটি yz বা zx plane এও থাকতে পারে একবার আমাদের সেই প্রজেকশন হয়ে গেলে যদি আমরা লিমিট নির্ধারণকারী প্রজেকশনটি সনাক্ত করি তবে অনেক সহজ হবে এবং আমরা ইন্টিগ্রাল গণনা করতে পারি সুতরাং এই রেফারেন্সগুলো আমরা বক্তৃতার গণনার জন্য এই প্রস্তুতি তে ব্যবহার করেছি এবং আপনাকে অনেক ধন্যবাদ